সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং যখনই আমি একটি ফেজোর ডায়াগ্রাম আঁকি এটি rms মান হওয়া উচিত r পিক মান নেবেন না নেতৃস্থানীয় এবং পিছিয়ে পড়া সামান্য বুঝতে হবে সময় দেখুন 0035 AC সার্কিট যাই হোক এইভাবে বুঝুন সবকিছু খুব সহজ হবে সুতরাং পরবর্তী i1 i2 উভয় পদ্ধতি খুঁজে বের করার জন্য একটি পদ্ধতি সুতরাং এখন রেক্ট্যাঙ্গুলার বা পোলার ফর্মে কারেন্ট প্রকাশ করা হয় এখন এই জিনিসগুলি যাই হোক না কেন সুতরাং উদাহরণস্বরূপ ধরুন i1 5√ 2 অ্যাঙ্গেল 0 এবং i2 এটি জানতে নেওয়া হয়েছিল যে r 10 sin ω t 60o এটা নেওয়া হবে সুতরাং অ্যাঙ্গেল 60o এবং এটি একটি পিক মান সুতরাং যখন ফেজোরের মতো প্রতিনিধিত্ব করবেন তখন এটি 10√ 2 হবে এটি হল rms মান এবং অ্যাঙ্গেল 60o সুতরাং আমি যদি এই i1 এবং i2 গুণ করি এটি কেবল এই জিনিসের জন্য তো এটি হবে 5 10 502 সুতরাং 25 এবং 0o 60o সুতরাং শেষ পর্যন্ত এটি 60o দেওয়া হবে এবং যদি আমি i1 দ্বারা i2 ভাগ করি তবে এটি 52 অ্যাঙ্গেল 0o এবং 102 অ্যাঙ্গেল 60o হবে এটি 05 অ্যাঙ্গেল হবে 60o এটি এমন কিছু ধরুন নিউমারেটর অ্যাঙ্গেল 1 এবং ডেনোমিনেটর যদি অ্যাঙ্গেল 2 থাকে তাহলে এটি অ্যাঙ্গেল 1 2 হবে সুতরাং এই অ্যাঙ্গেলটি এটি থেকে বিয়োগ করা হবে যদি নিউমারেটরে অ্যাঙ্গেল লিখুন এবং r নিউমারেটর করুন এখন ধরুন যদি এটি উদাহরণস্বরূপ দেওয়া হয় ধরুন 2 অ্যাঙ্গেল 1 বিভক্ত হবে 5 অ্যাঙ্গেল 2 দ্বারা সুতরাং 25 হল 04 অ্যাঙ্গেল 1 - θ2 √ এইভাবে আমরা লিখতে পারি এখন আবার এটা পরিষ্কার করা যাক ধরুন 2অ্যাঙ্গেল 15অ্যাঙ্গেল 2 ধরুন এটি নিউমারেটর অ্যাঙ্গেল 1 3 কিন্তু আপনি যদি চান তবে এটি 25 হবে তারপর যদি এইভাবে লিখুন প্রয়োজন হলে এটি 2 1 হবে তো আমি যেভাবে চাই সুতরাং এই ক্ষেত্রে এটি 5√ 210√ 2 এটা 05 হবে এবং এটি আসলে অ্যাঙ্গেল 0o অ্যাঙ্গেল 60 o নিউমারেটর 0 o ডেনোমিনেটর 60o যা আসলে আসছিল 0 o 60 o অ্যাঙ্গেল 60o এই কারণেই 60o সুতরাং আশা করি এটি আমাদের জটিল সংখ্যার উচ্চ মাধ্যমিক গণিত 11 শ্রেণী থেকে অধ্যায় করা হয়েছে সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক সুতরাং একটি নিউমারেটর দেওয়া হয় যা সমাধান করবো এটি একটি r নিউমারেটর i1 i2 এবং i 3 দেওয়া হয় আমাকে খুঁজে বের করতে হবে KCL i 3 i1 i2 এবং সেই অনুযায়ী এটি করবে সুতরাং যা কিছু আছে এটি i1 t দেওয়া হয় এটি i2 t দেওয়া হয় এটাকে খুঁজে বের করতে হবে যাকে আমরা i 3 বলি উত্তরটি খুঁজে বের করতে হবে i 3 এখানে দেওয়া হয়েছে খুঁজে বের করতে হবে i 3 t সুতরাং উত্তর দেওয়া হয় 50 √ 2 sin ω t এখন পরবর্তী সিনুসয়েডাল ইনপুটে R L C সার্কিটের স্টেডি স্টেট রেসপন্স সুতরাং 11 হিসাবে বিবেচিত হবে প্রথমত এলিমেন্টারি সার্কিট একটি সম্পূর্ণ রেজিস্টিভ সার্কিট ধরুন এই ক্ষেত্রে সার্কিটটি পুরোপুরি পোলার ইনস্টানটানেওয়াস এই পোলারিটি হল ইনস্টানটানেওয়াস এবং এই ক্ষেত্রে r ভোল্টেজ সোর্স V Vm sin ω t সুতরাং আমাকে IR এবং পাওয়ার লোস ইত্যাদি খুঁজে বের করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে সাধারণত IR VR ধরে লিখুন কারণ এটি ভোল্টেজ V Vm sin ω t এবং এটি R এটি একটি রেজিস্টিভ সার্কিট সুতরাং এটি V Vm sin ω t সুতরাং এটি VmR sin ω t এবং এটি r Im sin ω t লিখতে পারি এবং Im আসলে Vm অফ R এটি কার্রেন্টের সর্বাধিক মান এখন কার্রেন্টের rms মান হল IR ভোল্টেজের rms মান দ্বারা রেজিস্টেন্স সুতরাং Vm হল সর্বাধিক মান সুতরাং এটি rms মান Vm√ 2 সুতরাং কার্রেন্টের rms মান হল r Vm√ 2 R দ্বারা বিভক্ত যে আসলে Im√ 2 কারণ Im VmR সুতরাং এখানে যদি রাখা হয় Im VmR এটা Im√ 2 হবে এটাকে আমরা সেই কারেন্ট বলি এখন প্রশ্ন হল যে এটি r V Vm sin ω t V Vm sin ω t আসুন এটি আবার পরিষ্কার করা যাক তাহলে এটা সহজ হবে ধরুন V Vm sin ω t সুতরাং এই ক্ষেত্রে এই লোও অ্যাঙ্গেল টি ω t 0o এর সাথে যুক্ত যদি r একটি ফেজোর ফর্মে রাখা হয় সুতরাং rms মান নিন অতএব লিখতে পারেন V হল V অ্যারো Vm√ 2 অ্যাঙ্গেল 0o Vm√ 2 ভোল্টেজের rms মান একইভাবে কারেন্ট IR Im sin ω t পেয়েছে তার মানে এই কারেন্টটি IR এটি এই কারেন্ট IR এর মতো চলছে সুতরাং কোথাও আমি এখানে লিখছি IR Im√ 2 অ্যাঙ্গেল 0o কারণ এখানে V এবং I উভয়ই অ্যাঙ্গেল 0o এর সাথে যুক্ত তার মানে তারা ফেজে আছে সেখানেই এটি করা হয়েছে এখানে IR এবং V উভয়ই ফেজে রয়েছে সুতরাং উভয় অ্যাঙ্গেল 0 সুতরাং উভয়ই ফেজে রয়েছে এখন তার মানে V আমরা V অ্যাঙ্গেল 0 লিখতে পারি তো V হল ম্যাগনিটিউড V হল ভোল্টেজের ম্যাগনিটিউড সুতরাং V একটি অ্যাঙ্গেল 0 মানে cos 0 j sin 0 cos 0 হল 1 এবং sin 0 0 এই কারণেই V j 0 লিখতে পারবো একইভাবে কারেন্ট IR অ্যাঙ্গেল 0 এর জন্য তো cos 0 j sin 0o সুতরাং এটি IR j 0 1 j 0 সুতরাং ভোল্টেজের সাথে কারেন্ট ফেজে থাকবে এই কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজে থাকবে সুতরাং পাওয়ার সংযুক্ত হবে সুতরাং এটি পরিষ্কার করা যাক সুতরাং এই ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের সাথে ফেজে হবে সুতরাং AC সার্কিটটি ইম্পিডেন্স ফাংশন এর সাথে সংযুক্ত হয় এখন প্রশ্ন হল যে ইম্পিডেন্স ফাংশনটি 2টি গুরুত্বপূর্ণ তথ্য বলতে হবে Vm থেকে Im এবং V থেকে I এর রেশিও তার মানে যদি একটি AC সার্কিটে মূলত এটি ইম্পিডেন্সের সাথে টার্ম করবে সুতরাং ইম্পিডেন্স হবে Z সুতরাং Z বারকে একটি জটিল সংখ্যা রাখবে VmIm এটি লিখতে পারি অথবা Vm√ 2 বিভক্ত হবে Im√ 2 দ্বারা লিখতে পারি অর্থাৎ ভোল্টেজের rms মান কার্রেন্টের rms মান বা ভোল্টেজের পিক মান কার্রেন্টের পিক মান সুতরাং এটি আসলে একটি জটিল সংখ্যা বলে জানি সুতরাং যদি Z ইম্পিডেন্স একটি ফেজোর কোয়ান্টিটি না হয় তবে আমি একত্রিত করব সুতরাং এটি অন্যতর হবে গিয়ে rms মান ভোল্টেজের rms মান বা কারেন্ট ম্যাগনিটিউড এর rms মান এটি কেবল মাত্র ম্যাগনিটিউড এটি এমন একটি অ্যাঙ্গেল যা কেবল মাত্র একটি ম্যাগনিটিউড তাই এখন বার না করাই ভাল সুতরাং এটি কেবল মাত্র ম্যাগনিটিউড অ্যাঙ্গেল পরে দেখতে পাব সুতরাং এটি আসলে ভোল্টেজের পিক মান হয় বা কার্রেন্টের পিক মান বা ইম্পিডেন্স এর ম্যাগনিটিউড অথবা ভোল্টেজের rms মান বা কার্রেন্টের rms মান এটাই এখানে প্রধান বলা হয়েছে সুতরাং এটি একটি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে হতে পারে একটি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এটি আসলে কেবল R রয়েছে এটা কোন ইম্পিডেন্স নয় আসলে এটি একটি জটিল কোয়ান্টিটি কিন্তু R এর ক্ষেত্রে এটি কেবল R সুতরাং Z আমরা লিখতে পারি R j 0 সুতরাং X সেখানে নেই রেজিস্টেন্স এর অংশটি পরে দেখা যাবে তো X সেখানে নেই সুতরাং Z এখানে তৈরি করতে পারি Z R j 0 আমরা Z অ্যাঙ্গেল 0 লিখতে পারি কারণ আমরা যাকে বলি তা হল r 0 এবং এটি R সুতরাং এটি একটি জটিল সংখ্যা সুতরাং সাধারণত জেনে রাখুন যে যদি a j জটিল সংখ্যা হয় তাহলে এই অ্যাঙ্গেল tan inverse r ba হবে সুতরাং সেই ক্ষেত্রে যদি এটি তৈরি করা হয় R r 0 j 0 তার মানে aR এবং b 0 সুতরাং এটি 0R হবে সুতরাং 0 তাই অ্যাঙ্গেল 0 হয় সুতরাং এই কারণেই Z এই Z হল গিয়ে ম্যাগনিটিউড এবং Z মূলত R হল শুধুমাত্র রেজিস্টেন্স সুতরাং এটি r এবং এটি কোনও অ্যারো কে প্রতিনিধিত্ব করে না যখন আমি এর মধ্য দিয়ে যাই আমি লেখার ত্রুটি জানি আমি এটি সর্বত্র সংশোধন করার চেষ্টা করব অ্যারো রাখবেন না এটি একটি ফেজোর কোয়ান্টিটি নয় এটি কেবল একটি Z বার সহ একটি জটিল সংখ্যার প্রতিনিধিত্ব করে এটি একটি ফেজোর কোয়ান্টিটি নয় যদি ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই ফেজোর কোয়ান্টিটি হয় তবে Z কোনও ইম্পিডেন্স হবে না এটি একটি ফেজোর কোয়ান্টিটি নয় সুতরাং এরপরে এই নোটেশন এখন এখানে Z অ্যাঙ্গেলের একটি লিখিত উদাহরণ রয়েছে তো সবকিছু সেখানে লেখা আছে এখন পরবর্তী হল পাওয়ার একটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের জন্য ইম্পিডেন্স এখানে এটি কেবল বার হবে কোনও অ্যারো নেই সেখানে অনেক জায়গা আছে এটি একটি লেখার ত্রুটি সুতরাং দয়া করে এটি সংশোধন করুন সুতরাং এটি আসলে R অ্যাঙ্গেল 0 আমি যা বলেছি Z R R অ্যাঙ্গেল 0 এখন ইনস্টানটানেওয়াস পাওয়ার কারণ AC সার্কিট ti বিয়ারিং সুতরাং ইনস্টানটানেওয়াস পাওয়ার p v I সুতরাং v Vm sin ω t এবং I Im sin ω t সুতরাং আপনি যদি এটি গুণ করেন তবে এটি Vm Im sin 2 ω t হবে এই জিনিস বা p cos 2 1 2 sin 2 অতএব sin 2 1 cos 2 2 সুতরাং এখানে এটি 1 cos 2 ω t2 তো যদি হয় সুতরাং এটি Vm Im2 Vm Im2 cos 2 ω t হয়ে উঠবে এটি জানে তো একবার যদি করা হয় তবে অ্যাভারেজ পাওয়ার নেয় p 1T 0 থেকে T যাকে p dt বলা হয় অ্যাভারেজ পাওয়ার সুতরাং আপনি যদি অ্যাভারেজ পাওয়ার গ্রহণ করেন তাহলে আসলে এই 2 টির যদি প্লটটি দেখুন এটি একটি কনস্ট্যান্ট টার্ম Vm Im2 সুতরাং এটি Vm Im2 লাইন এটি দেখানো হয়েছে এবং আরেকটি টার্ম দ্বিগুণ ফ্রিকোয়েন্সি Vm Im2 cos 2 ω t সুতরাং এটি হল Vm Im2 cos 2 ω t এখন যখন একসাথে প্লট করা হয় যদি একসাথে প্লট হয় এই পুরু লাইন এই একটি r p এই p প্লট সুতরাং যখন মোট সময়ের ব্যবধানে অ্যাভারেজ পাওয়ার ইন্টিগ্রেট করার চেষ্টা করা হয় সুতরাং p r 1T 0 to T r Vm Im2 Vm Im2 cos 2 ω t dt যদি শুধু এটি ইন্টিগ্রেট করা হয় এটি পাবে V I V হল rms মান এবং I ভোল্টেজের rms মান এবং I কার্রেন্টের rms মান আপনি যদি সেই সম্পর্ক ব্যবহার করে এটি ইন্টিগ্রেট করেন তবে ω 2πT আসবে এই সম্পর্কটি V I পাব এবং এটি Vm√ 2 যা হল V এবং I Im√ 2 তার মানে V Vm√ 2 V হল rms মান এবং I Im√ 2 হল rms মান সুতরাং মূলত এটি একটি v i কারণ এটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট সুতরাং এই পাওয়ার v i এবং উত্পাদিতproducedgenerated এনার্জি তাপ মধ্যে রূপান্তরিত হয় এবং বিলুপ্ত হয় যা কিছু এনার্জি উৎপন্ন করবে তা রেজিস্টরের মধ্যে বিলুপ্ত হবে কারণ একটি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট সুতরাং এটি r v i সুতরাং একটি রেজিস্টিভ সার্কিটের জন্য AC সরবরাহ হবে গিয়ে V Vm sin ω t পাওয়ার V p v i কিন্তু এই ক্ষেত্রে V ভোল্টেজের rms মান হওয়া উচিত এবং I কার্রেন্টের rms মান হওয়া উচিত এরপরে পরবর্তী একটি বিশুদ্ধভাবে ইন্ডাক্টিভ সার্কিট এখানে আমি বলতে চাইছি আমি আসলে যা করেছি এটি প্রথম এমন একটি একক উপাদান গ্রহণ করেছিল যা আমাদের ধারণাটি কেমন তা দেখার চেষ্টা করবে সুতরাং এরপরে বিশুদ্ধভাবে ইন্ডাক্টিভ সার্কিট সুতরাং এই ক্ষেত্রে ইনস্টানটানেওয়াস পোলারিটি থাকবে আমি এটা মিস করেছি এটা ধরুন এটি একটি ইন্ডাক্টিভ সার্কিট এটি L অন্য কোনও উপাদান নেই এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট iL এবং এটি ইনস্টানটানেওয়াস পোলারিটি সুতরাং সেই ক্ষেত্রে জানুন যে V L d iLdt সমান হয় এবং V it দেওয়া হয় V Vm sin ω t সুতরাং L d iLdt Vm sin ω t অতএব d iL সমান হয়VmL sin ω t dt এর সাথে যদি ইন্টিগ্রেট হয় তাহলে iL Vm ω L cos ω t পাবেন সুতরাং ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট হল 0 স্টেডি স্টেট সমাধানে কারণ এটি X এক্সিস সম্পর্কে সিমেট্রিক্যাল সুতরাং ইন্টিগ্রেশনের কোনও কনস্ট্যান্ট নেই সুতরাং এটি কেবল iL Vmω L cos ω t সুতরাং এই 1 iL Vmω L cos ω t Vmω L sin ω t 90 o লিখা যেতে পারে সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক সুতরাং এটি এই cos ω t এটা জেনে রাখুন এটি লিখতে পারে Vmω L cos ω t sin 90 o ω t লিখতে পারেন এবং এই সেখানে আছে যখন আমি এই sin টার্মে যাব এবং কখন ভিতরে যায় এটি ω t 90o হবে এই কারণেই iL Vmω L sin ω t 90 o সুতরাং এটি একটি তার মানে এই একটি এটি লেখা যেতে পারে Im sin ω t 90o তার মানে এই Im আসলে Vmω L Im Vmω L তো আসুন এটি পরিষ্কার করা যাক সুতরাং এই ক্ষেত্রে ভোল্টেজ V Vm sin ω t তো আসুন এটি এখানে লিখি V Vm কিউব দুঃখিত V Vm sin ω t এর সাথে কোনও অ্যাঙ্গেল যুক্ত নেই যদি এই জিনিসটি রাখা হয় V V V হল rms মান এটিVm√ 2 এবং এটি অ্যাঙ্গেল 0o হওয়া উচিত ধরুন V হল rms মান এটি Vm√ 2 হবে একইভাবে এখানে কারেন্ট Im sin ω t 90o সুতরাং এই iL এটি লেখা যেতে পারে এটি iL হিসাবে লেখা যেতে পারে এটি ফেজোর কোয়ান্টিটি ধরুন iL অ্যাঙ্গেল 90o এটা অ্যাঙ্গেল 90 o একটু রুকুন এটা এখানে লেখা যাক এই iL টি হল এটি ফেজোরের কোয়ান্টিটি যদি এটি লেখা হয় তবে এটি rms মান অ্যাঙ্গেল 90o এবং iL Im√ 2 তার মানে এটা 90o তার মানে এখান থেকে এই ডায়াগ্রাম আমি পরে আসবো তার মানে এটি ভোল্টেজ এটি ভোল্টেজ ফেজোর এটি V অ্যাঙ্গেল 0 এবং কারেন্ট আমি বলেছিলাম এটি এখানে থাকবে এটি এখানে iL 90 o লেখা হয়েছে সুতরাং বিশুদ্ধভাবে ইন্ডাক্টিভ সার্কিট থেকে ভোল্টেজ 90o দ্বারা কারেন্ট থেকে অভাব এবং এখানে একটি অ্যারো হওয়া উচিত নয় এটি কেবল Z বার জটিল সংখ্যা হওয়া উচিত এখন তার মানে এটি এই রকম দেখাচ্ছে উদাহরণস্বরূপ যদি এটি এই v r V rms মানের মতো দেখায় ধরুন অ্যাঙ্গেল 0o এবং I I iL angle 90o তো এটি r এই জিনিস তারপর Z আসলে V অ্যারো বিভক্ত হয় r I অ্যারো দ্বারা অর্থাৎ এখানে যা লেখা আছে এটি Z L রাখছে তো লিখুন Z L Vএবং এই জিনিসটি রাখুন সুতরাং এবং জানুন যে V যাকে V অ্যাঙ্গেল 0 বলে এবং I জানি এটি rms সুতরাং এই iL r V r Vm এটি rms মান যা Vm√ 2 এবং এটিও এই অ্যাঙ্গেল টি হল 90 o তার মানে আমি এটা করতে পারি একটু থামুন এটি পরিষ্কার করা যাক অন্যথায় ওঠা কেবল আনাড়ি হয়ে যায় সুতরাং V অ্যারো বিভক্ত হয় I অ্যারো দ্বারা যা Z L I আমি লিখতে পারি V rms এটি V বিভক্ত হয় iL অ্যাঙ্গেল 90o দ্বারা এটা iL অ্যাঙ্গেল 90o সুতরাং V Vm√ 2 এবং iL rms মান Im√ 2 তার মানেVmr √ 2 তারপরে এটি √2 তারপর ω L এটি আসলে ω L অ্যাঙ্গেল 90o সুতরাং এটি ω L অ্যাঙ্গেল 90o তার মানে Z বারটি ω L অ্যাঙ্গেল 90o হবে সুতরাং V সময় দেখুন 1921 ω L অ্যাঙ্গেল 90o প্রাথমিকভাবে সামান্য অনুশীলন প্রয়োজন সুতরাং কোথাও কোনও বিভ্রান্তি হওয়া উচিত নয় আমি যেখানেই Z বার লিখেছি এটি ভুল জটিল সংখ্যার প্রতিনিধিত্ব করার জন্য কেবল বারগুলি রাখুন কারণ Z কে ফেজোর কোয়ান্টিটি বলা হয় না সুতরাং এটি কেবল একটি জটিল সংখ্যা আসল অংশ এবং কাল্পনিক অংশ সময় দেখুন 1935 পরে দেখুন সুতরাং এটি আসলে ω L 90o তার মানে এটি ইনডাকটিভ সার্কিটের জন্য সুতরাং একটি ইনডাকটিভ সার্কিটের জন্য আমরা যাকে বলি তা হল r Z L তার মানে Z L r L ω কখনও সময় X L r এর রিঅ্যাকটাঁস হয় যাকে কেবল সার্কিটের রিঅ্যাকটাঁস বলা হয় তো ইনডাকটিভ রিঅ্যাক্ট্যান্ট হল L ω এবং ω 2πf অতএব X L 2πf L পরে সংখ্যাগত তা জানতে পারবে সুতরাং এটিকে আসলে r উপরের ইম্পিডেন্সের ম্যাগনিটিউড ω L বলা হয় যাকে আবার ইনডাকটিভ রিঅ্যাকটাঁস বলে I রিপ্রেসেন্ট করা হয় X L L ω 2πf L দ্বারা এখানে সবকিছু লেখা আছে নোটগুলি আসলে কিছুটা আনাড়ি কারণ এখানে খুব ঘনিষ্ঠভাবে লেখা হয়েছে কিন্তু যখনই আমি এটি পড়ি যদি আমার কাছে কিছু থাকে তবে কেবল জুম ইন করুন এটাই সব সুতরাং এর পরে এটি হল তার মানে যদি দেখো এই পাওয়ার আসবে এখন যদি এটি দেখুন এটি ড্যাশ লাইন ভোল্টেজ এটি ভোল্টেজ ওয়েভফর্ম কারণ V সমান Vm sin ω t এর সাথে সুতরাং 0 থেকে শুরু করে এবং I এর ক্ষেত্রে এটি পিছিয়ে যায় 90o দ্বারা তাই I এখান থেকে শুরু হয়েছে এই I পিছিয়ে আছে 90o দ্বারা আর এই হচ্ছে I sin ω t 90oএর এক্সপ্রেশন যখন ω t হয় 0 Im sin 90 o হয় তাই Im সুতরাং এখানে এটি শুরু হচ্ছে এটা r Im I এখান থেকে শুরু হচ্ছে সুতরাং পরবর্তী হল পাওয়ার এখন পাওয়ার গ্রাফ এখানে হবে সুতরাং তার মানে একটি বিশুদ্ধভাবে ইনডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজ থাকে পিছিয়ে যায় 90o দ্বারা এইভাবে ফেজোর ডায়াগ্রামের ইনস্টানটানেওয়াস পাওয়ার থেকে এটি পাওয়া গেছে p v i একটি ইনডাকটিভ সার্কিটে V Vm sin ω t এবং T Im sin ω t 90o পাওয়া যাবে তার মানে Vm Im এবং যদি এটি হয় sin ω t cos ω t কারণ এটি r sin ω t 90o sin বাইরে নিন এটা সেখানে থাকবে সুতরাং এটি sin 90 o ω t সুতরাং এটি cos ω t এই কারণেই এটি sin ω t cos ω t হয় সুতরাং এই নিউমারেটর এবং ডেনোমিনেটর কে 2 দিয়ে গুণ করা হয় তো এটি হবে Vm Im2 2 sin ω t cos ω t অর্থাৎ 2 sin cos যা হল sin 2 এই কারণেই এটি লেখা হয়েছে Vm Im2 sin 2 ω t এই হল p v i এখন অ্যাভারেজ পাওয়ার যদি 1 থেকে T হয় তাহলে এটি 0 হবে এটিকে রাখুন এবং ইন্টিগ্রেট করুন এই সম্পর্কটি সর্বদা ব্যবহার করুন ω i 2πT এই সম্পর্ক সবসময় ব্যবহার করা হয় সুতরাং আমি যদি ইনডাকটিভ সার্কিটের অ্যাভারেজ মান তৈরি করি তবে 1T 0 to T p dt এটি 0 খুঁজে পাবে কারণ এখানে কোনও রেজিস্টর নেই সুতরাং বিশুদ্ধ ইনডাকটিভ সার্কিটের ক্ষমতার কোনও প্রশ্নই নেই সুতরাং এটি মুছে ফেলা যাক সুতরাং এখন সেই ক্ষেত্রে যদি আমি সেই পাওয়ারের দিকে তাকাই এটি দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে রয়েছে সুতরাং আমরা যদি দেখি যে r পাওয়ার ভেরিয়েশন 2 ω দ্বিগুণ ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন এটি 2 ω অ্যাভারেজ পাওয়ার শোষিত 0 এর অর্থ হল ইনডাকটিভ উপাদানটি প্রয়োগকরা ভোল্টেজের একটি সাইকেলের 1 কোয়ার্টার সময় উৎসগুলি থেকে এনার্জি r গ্রহণ করে এবং পরের ড্রাইভিং উৎসগুলিতে ঠিক r এনার্জির পরিমাণ বা যাকে সাইকেলের কোয়ার্টার বলা হয় তা ফেরত দেয় এটি একটি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক এই চিত্রটি তে আসুন এখন যদি এই চিত্রটি কোটো করে এটি r পাওয়ার এক্সপ্রেশন এই পুরু লাইনটি r পাওয়ার এক্সপ্রেশন এই পুরু লাইনটি হল পাওয়ার এক্সপ্রেশন সুতরাং যদি এটি 0 হয় তবে এটি T4 হবে এটি T2 এটি 3T4 এবং এটি T আমি বলতে চাইছি তার মানে যদি আপনি এটি গ্রহণ করেন তবে এটি 0 এটি π2 এটি হল π এবং এটি r 3π2 এবং এটি r 2π সুতরাং আপনি যদি এটি দেখুন এটি এই কারেন্ট বা ভোল্টেজ এটি আসলে 0 থেকে π মধ্যে একটি হাফ সাইকেল গণনা করছে এটা পরিষ্কার করা যাক ধরুন এটি 0 এটি এবং এটি সময় দেখুন 2422 এটি 2π সুতরাং আপনি যদি এই পয়েন্টটি দেখেন তবে এটি r π2 সুতরাং যেখানে কারেন্ট বা ভোল্টেজ যা কিছু লাগে উদাহরণস্বরূপ ভোল্টেজ π 0 থেকে π পর্যন্ত হাফ সাইকেল সম্পূর্ণ করছে যেখানে এই পাওয়ার আসলে 1 সাইকেল শেষ করছে π এর মধ্যে কারণ ফ্রিকোয়েন্সি 2 ω হল দ্বিগুন ফ্রিকোয়েন্সি তার মানে কি এটি প্রতিটি এক কোয়ার্টার r যাকে r কোয়ার্টার সাইকেল বলা হয় সুতরাং প্রতিটি অংশে এটি অন্য সাইকেলে এনার্জি পাচ্ছে অন্য কোয়ার্টার এ এটাকে আমি ফেরত যাওয়া বলি এটি সেই সমস্ত বিষয় যা উৎসগুলি ফিরিয়ে দেয় সুতরাং 1 কোয়ার্টার সাইকেল এটি আরও এক কোয়ার্টার সাইকেল শোষণ করবে এটি ফিরে আসবে সুতরাং আসুন এটি পরিষ্কার করা যাক সুতরাং আমি এখানে এটাই লিখেছি এখানে যা লেখা হয়েছে তা হল অ্যাভারেজ পাওয়ার শোষিত 0 যা এখানে দেওয়া হয়েছে এই ইন্টিগ্রেশনটি করুন এটা একটা সহজ জিনিস এর ইমপ্লিকেশন হল ইনডাকটিভ উপাদানটি একটি সাইকেলের 1 কোয়ার্টারের সময় সোর্স থেকে এনার্জি গ্রহণ করে আমি এটা বলেছিলাম কারণ 0 থেকে π এটি 1 সাইকেল সম্পূর্ণ করছে সুতরাং তার মানে 2π মধ্যে 2 এটি 2 টি সাইকেল সম্পূর্ণ করছে কারণ এটি একটি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি সুতরাং এই কারণেই এটি প্রয়োগ ভোল্টেজের একটি সাইকেলের 1 কোয়ার্টার সময় সোর্স থেকে এনার্জি গ্রহণ করে এবং সাইকেলের পরবর্তী 1 কোয়ার্টার সময় ড্রাইভিং উৎসে ঠিক একই পরিমাণ এনার্জি ফিরিয়ে দেয় এবং এই সময় এই জিনিস সার্কিটে সরবরাহ করা এনার্জির পরিমাণ সুতরাং এই ইন্টিগ্রেশন গ্রহণ করব T 4 T4 থেকে T2 নিতে হবে যদি এটিতে আসা হয় তবে এটি এটি 0 হবে তবে এই পয়েন্টটি T4 এবং এই পয়েন্টটি T2 এবং এটি 3 T4 এবং এটি T T যদি এই দিকে নেওয়া হয় তবে T 2π সুতরাং এটি তার মানে আমাকে T4 থেকে T2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে অতএব যদি তাই হয় T4 থেকে T2 এবং এটি হয় Vm Im2 sin 2 ω t dt যদি ইন্টিগ্রেট এবং সিমপ্লিফাই করুন এই সম্পর্ক ব্যবহার করে ω 2π 2 এটি কেবল হাফ L Im 2 হবে তার মানে হাফ L this Im 2 লিখতে পারেন L Im√ 2 2 তার মানে L IRms 2 সুতরাং AC সার্কিটে যা কিছু জানা আছে জানুন যে সঞ্চিত এনার্জি হাফ L Im 2 সুতরাং যদি কেউ বলে হাফ L I 2 মানে এটি R m পিক ভ্যালু rms মান নয় যদি rms মান গ্রহণ করা হয় এটি L IRms 2 হবে এই কারণেই এটি হাফ L Im 2 একইভাবে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট বিশুদ্ধভাবে ক্যাপাসিটিভ হয় ধরু ন ফিলোসফি প্রয়োগ করা হবে ধরুন যে ফিলোসফি অনুসরণ করে ইন্ডাক্টর কে ঠিক তার বিপরীতে সুতরাং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে DC সার্কিট বিশ্লেষণ থেকে q C V জেনেছি সুতরাং V qC V Vm sin ω t কিছু একটা গ্রহণ করেছি এবং ইনস্টানটানেওয়াস পোলারিটি রয়েছে এবং এর অর্থ যদি এটি নেওয়া হয় তার মানে IC dqdt হবে এটা জেনে রাখুন অতএব এটি Vm ω C cos ω t হওয়া উচিত আমি এটাকে বলি যদি এর ডেরিভেটিভ নিতে হয় তো i dqdt সুতরাং এটি Vm r ω C cos ω t হবে সুতরাং sin 90 o θπ cos লিখতে পারেন অতএব আমি এই 1 VmIC Vm1ω C sin ω t 90o লিখতে পারি তার মানে V V Vm sin ω t মানে rms মান হল Vm√ 2 যা V Vm√ 2 তার মানে ফেজোর নোটেশন এটি V অ্যাঙ্গেল 0o হবে তার মানে এটা লিখতে পারি একইভাবে কারেন্টের জন্য Im sin ω t পেয়েছি সুতরাং এটি কারেন্ট নোটেশন যাকে IC বলে এই কার্রেন্টটি IC লিখেছি তো IC ICঅ্যাঙ্গেল 90o লিখতে পারি কারণ এটি ω t 90 o আসছে অতএব যে IC আসলে আমি এখানে কোথাও লিখছি যে IC Im√ 2 এর সমান কারণ এটি rms মান যখনই আমি ফেজ মান লিখি এটি rms মান সুতরাং IC Im√ 2 এবং এটি হল ImIm কে Vm Vm1ω C দেওয়া হয় সুতরাং যদি একইভাবে এগিয়ে যাই তবে তাহলে যেটা বলি r Z পাবো একইভাবে আমি যেভাবে উল্লেখ করেছি তো এই ক্ষেত্রে যদি আমি V আঁকতে থাকি আসলে আমি V V অ্যাঙ্গেল তারপর 0o কে বলেছিলাম এবং IC r IC অ্যাঙ্গেল 0o সুতরাং এই ক্ষেত্রে কারেন্ট 90o এবং এটি 0o সুতরাং এটি রেফারেন্স ফেজোর V এবং এটি I সুতরাং I নেতৃত্ব দিচ্ছে সম্পূর্ণ ক্যাপাসিটিভ সার্কিটকে 90o দ্বারা বা V অন্য উপায়ে IC90o থেকে ছেড়ে দেয় সুতরাং এটি একটি ফেজোর ডায়াগ্রাম এবং অনুরূপ উপায়ে যদি একই ভাবে সরানো হয় যদি আপনি সরান আপনি দেখতে পাবেন যে r Z C আসলে ω C9 অ্যাঙ্গেল 90 o এই ক্ষেত্রে আমি যেভাবে ইনডাকটিভ সার্কিটের জন্য এটি করেছি একইভাবে এটি করুন তার মানে এটি Z C যে ম্যাগনিটিউড ক্যাপাসিটিভ প্রতিক্রিয়া 1ω C এবং এটি অ্যাঙ্গেল যা 90 o সুতরাং বারটি রাখুন তার মানে এটি আসলে 0 এটি আসলে প্রায় 0 ভুলে যাচ্ছে এটি আসলে jω C ধরুন cos 90 o j অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এটা পরিষ্কার করা যাক অ্যাঙ্গেল 90 o cos 90 o j sin 90 o j এবং গুণিত এই ω C দ্বারা সুতরাং এটি jω C হবে সুতরাং 1ω C অ্যাঙ্গেল 90o jω C এটা j jω C সুতরাং এটি আসলে ম্যাগনিটিউড আসলে ω C কে ক্যাপাসিটিভ রিঅ্যাকটাঁস বলা হয় সুতরাং এই ω C আসলে যাকে বলা হয় যে ক্যাপাসিটিভ রিঅ্যাকটাঁস এবং X 1ω C এবং ω 2πf হিসাবে প্রতিনিধিত্ব করা হয় সুতরাং 12πf C সুতরাং একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজ 90o দ্বারা নেতৃত্ব দেয় আমি পাওয়ার এবং এনার্জি দেখিয়েছিলাম তো একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভে পাওয়ার এবং এনার্জি p v i এর আগে r ইনস্টানটানেওয়াস পাওয়ার সোর্স এ বলা হয় যদি Vm sin ω t Im Im sin ω t 90 o তৈরি করে এবং যদি কেবল এটি সিমপ্লিফাই করে তবে এটি তৈরি করা হবে এটি Vm Im sin ω t হবে কারণ sin 90 o ω t cos ω t নিউমারেটর এবং ডেনোমিনেটর 2 দ্বারা গুণ করুন সুতরাং 2 হল sin ω t cos ω t সুতরাং sin 2 ω t এবং যদি পাওয়ার P 1T 0 থেকে T p dt অ্যাভারেজ পাওয়ার যদি নেওয়া হয় তবে এটি 0 হবে তো পাওয়ার বৈচিত্র্য আবার দ্বিগুণ ফ্রিকোয়েন্সি হবে কারণ এটি আসলে ডাবল ফ্রিকোয়েন্সি 2 ω এবং 0 কারণ সেখানে কোনও রেজিস্টর নেই সুতরাং যেখানে পাওয়ার থাকবে সেখানে কোনও পাওয়ার থাকবে না সুতরাং অ্যাভারেজ পাওয়ার 0 হবে তবে যদি এখানেও নেওয়া হয় ক্যাপাসিটার সাইকেলের প্রথম কোয়ার্টারের সময় সোর্স থেকে এনার্জি গ্রহণ করে এবং সাইকেলের দ্বিতীয় কোয়ার্টারে একই পরিমাণে ফিরে আসে উদাহরণস্বরূপ এই চিত্রে আমরা এই ফেজোর কে বলে বুঝি এটি পাওয়ার ভোল্টেজ কারেন্টের ক্ষেত্রে এই কারেন্ট নেতৃত্ব দিচ্ছে এই কারণেই যখন এটি r Im এটি কারেন্টের উপর সর্বাধিক হয় এবং কারেন্ট 90 দ্বারা নেতৃত্ব করে কারণ কারেন্ট ভোল্টেজের চেয়ে দ্রুত জলদি পৌঁছায় সুতরাং কারেন্ট 90 o দ্বারা নেতৃত্ব করে এটি IC যাকে আমরা পিক মান Im বলি এটি Vm1ω C এবং পাওয়ার হল সেই দ্বিগুন ফ্রিকোয়েন্সি সুতরাং যদি এটি 0 হয় এটি হবে T4 তারপর T2 ইত্যাদি সুতরাং ধরুন ফিলোসফি সুতরাং যাকে 2π বলা হয় সেটা কারেন্ট এটি একটি সাইকেল তৈরি করবে কিন্তু 2π এ পাওয়ার 2 সাইকেল তৈরি করবে এটি 2 সাইকেল সম্পূর্ণ করবে তো এই ক্ষেত্রে যদি এটি 0 থেকে T4 করেন তবে কেবল মাত্র কোয়ার্টার সাইকেল 0 থেকে 2r যাকে 4Vm Im2 sin 2 ω t dt বলা হয় সেটি তে যাবে যদি এটি ইন্টিগ্রেট করা হয় তবে এটি হাফ C Vm2 হয়ে যাবে ক্যাপাসিটারে সঞ্চিত এনার্জি DC হাফ C V2 2 তে অধ্যয়ন করেছে তা জানুন এটি হাফ C Vm 2 হয়ে উঠছে তার মানে হাফ C Vm 2 তার মানে এটি C Vm√ 2 2 লেখা যেতে পারে তার মানে C v rms 2 তার মানে AC সার্কিটে যখনই r C V এর জন্য কথা বলা হয় C V 2 মানে r V হল পিক মান বা C V rms 2 তৈরি করতে হবে অর্থাৎ AC সার্কিটে সঞ্চিত এনার্জি এবং ক্যাপাসিটিভ সার্কিট সুতরাং এটি একটি বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট সুতরাং যা শিখেছে যে বিশুদ্ধভাবে রেজিস্টিভ সার্কিট পাওয়ারের জন্য শোষিত হয় তা আমরা v I দেখেছি একটি বিশুদ্ধ ভাবে ইনডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার শোষক হয় 0 অ্যাভারেজ পাওয়ার শোষণ হয় 0 একইভাবে ক্যাপাসিটিভ সার্কিটের জন্য কিন্তু বিশুদ্ধ ইন্ডাক্টিভ সার্কিটে এনার্জি এটি হাফ L Im 2 এবং ক্যাপাসিটিভ 1 এর জন্য হবে এটি হাফ C Vm2 হবে এই ইন্টিগ্রেশন খুব সহজ আমরা নিজেই করতে পারি কিন্তু সব সময় আমার এই সম্পর্ক ব্যবহার করতে হবে ω 2π T